আমরা অ্যাসাইনমেন্ট 1এর সমাধান করছি আর এই টিউটোরিয়ালে আমরা সমাধান করব সমস্যা 4 থেকে সমস্যা 9 পর্যন্ত 4 নম্বর সমস্যায় আমাদের দেওয়া হয়েছে দুটি অসীম সমাপতিত চোঙ তাহলে এঁকে ফেলি দুটি অসীম লম্বা সমাপতিত চোঙ যাদের ব্যাসার্ধ ক্যাপিটাল R এটি হল R ব্যাসার্ধের একটি চোঙ বহন করে আধান ঘনত্ব রো তাকে কালো দিয়ে দেখালাম লাল দিয়ে আঁকা চোঙ টি বহন করে আধান ঘনত্ব ঋণাত্মক রো দুটি চোঙের অক্ষের মাঝে দূরত্ব হল a a কিন্তু 2 R এর থেকে ছোট আর সেই জন্যই তারা সমাপতিত হচ্ছে তাহলে এই হল a আমাদের উদ্দ্যেশ্য হল এই সমাপতিত অঞ্চলে তড়িৎ ক্ষত্রের মান হিসেব করা এবার আমি এটি ওপর থেকে দেখি ওপর থেকে দেখলে এই হল প্রথম চোঙ ও এই হল আরেকটি চোঙ এবং এই সমাপতিত অঞ্চলে আমরা তড়িৎ ক্ষেত্র গণনা করব এবার এই সমাপতিত অঞ্চলে মোট তড়িৎ ক্ষেত্র E সমান হবে ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র E 1 যোগ ঋণাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র E 2 এবার তোমাদের দেখাই এই সমাপতিত অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কেমন দেখতে হবে ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র E 1 যে কোন বিন্দু তে এই ভেক্টরের দিকে হবে যা রেডিয়াল ভাবে বাইরের দিকে যায় আর অন্য চোঙ যেটি লাল দিয়ে আঁকা তার জন্য ক্ষেত্র হবে লাল দিয়ে আঁকা ভেক্টরের দিকে তাদের মান কত হবে চল তাই হিসেব করি ধনাত্মক আধান যুক্ত চোঙ এর কেন্দ্র থেকে r 1 দূরত্বে একটি বিন্দু নিলাম এই হল ভেক্টর r 1 এবার ঋণাত্মক আধান যুক্ত চোঙ এর কেন্দ্র থেকে সেই বিন্দু পর্যন্ত একটি ভেক্টর আঁকলাম যার দূরত্ব হল r 2 এই বিন্দু তে ক্ষেত্র হবে E 1 ও E 2 এর জন্য অতএব তাদের যোগফল এবার গাউসের উপপাদ্য ব্যবহার করে E 1 ও E 2 হিসেব করি এই ধনাত্মক আধান টি থেকে হিসেব শুরু করব এখানে E সুধুই রেডিয়াল দিকে হবে আর r 1 দূরত্বে গাউস উপপাদ্যের অনুযায়ী E ডট d s হবে ঘিরে রাখা আধানের সমান যা হল পাই এই দূরত্ব r 1 বলে পাই r 1 স্কয়ার গুন এই চোঙের দৈর্ঘ্য বা উচ্চতা l বাই এপসাইলন 0 গুন রো E সমস্ত সমান r এ একই হবে বাঁ দিকে পাবো E গুন 2 পাই r 1 l যার সমান পাই r 1স্কয়ার l বাই এপসাইলন 0 এই উত্তর টি হয়ত তোমরা সেই ক্লাস 12 থেকেই জানো কিন্তু তাও এটি করেই দেখাই এই পাই দুই দিক থেকে কেটে যাবে এই দিকে একটি r 1 ও কেটে যাবে l ও দুদিক থেকে কেটে যাবে অতএব E 1 এর মান হবে পাই না পাই কেটে গেছে দুঃখিত এখানে রো আছে কিন্তু তাহলে E 1 হবে r 1 রো বাই 2 এপসাইলন 0 এটি যেহেতু ভেক্টর আমি লিখব E 1 সমান r 1 ভেক্টর গুন রো বাই 2 এপসাইলন 0 একই ভাবে ঋণাত্মক আধানের জন্য ক্ষেত্র হবে ঠিক আগের উল্টো দিকে কিন্তু মান হবে সমান অতএব E 2 হবে r 2 রো বাই 2 এপসাইলন 0 এদের দুটি কে আমি যোগ করে দিলাম আর পেলাম E সমান রো বাই 2 এপসাইলন 0 গুন r 1 যোগ r 2 কিন্তু r 1 যোগ r 2 কত বল তো এই ছবি তে দেখ এই হল দুটি সমাপতিত চোঙ এই হল r 1 যোগ r 2 সমান ভেক্টর a সেই ভেক্টর যা ধনাত্মক থেকে ঋণাত্মক আধান যুক্ত চোঙ পর্যন্ত যায় আর তাই E সমান রো a বাই 2 এপসাইলন 0 এটি একটি দারুন ফলাফল যে সমাপতিত অঞ্চলে আমরা একটি ধ্রুবক তড়িৎ ক্ষেত্র পাই সেখানে আমরা কোন বিন্দু তে আছি তা অপ্রাসঙ্গিক আর সেই তড়িৎ ক্ষেত্রের মান হল রো a বাই 2 এপসাইলন 0 এরপর আমি সমাধান করব সমস্যা নম্বর 5 এর যা বলে একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স গণনা করতে যেখানে প্রদত্ত ফাংশান f যেটি x y ও z এর ওপর নির্ভরশীল তার সমান হল x স্কয়ার x একক ভেক্টর যোগ 6 x y z y একক ভেক্টর যোগ z স্কয়ার x z একক ভেক্টর আমরা f এর ডাইভারজেন্স গণনা করতে চাই যা x এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ যোগ y এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ যোগ z এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ ডট x স্কয়ার x একক ভেক্টর যোগ 6 x y z y একক ভেক্টর যোগ z স্কয়ার x z একক ভেক্টর ছাড়া কিছুই না আমি এটি পুরো টিই লিখব যদিও তোমরা দেখতে পাবে যে সুধুই x কম্পোনেন্ট এর x এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ y কম্পোনেন্ট এর y এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ ও z কম্পোনেন্ট এর z এর সাপেক্ষ্যে পারশিয়াল ডেরিভেটিভ নিলেই কাজ হত তবুও আমরা সবটাই করে দেখব

তাহলে আমরা x এর সাথে d বাই d x ডট করলে পাবো 2 x x একক ভেক্টর যোগ 6 y z গুন y একক ভেক্টর যোগ z স্কয়ার z একক ভেক্টর এর সাথে যোগ হবে y একক ভেক্টর এর সাথে প্রথম পদের ডট গুণফল যার থেকে পাবো x দিকে 0 দ্বিতীয় পদ থেকে পাবো 6 x z y দিকে যোগ 2 z x z দিকে আমি ডট গুণফল নেব আর পেয়ে যাবো চূড়ান্ত উত্তর হিসেবে 2 x কারণ x ডট y হল 0 x ডট z হল 0 যোগ 6 x z যোগ 2 z x যা আসলে z কম্পোনেন্ট এর z ডেরিভেটিভ নিয়ে y কম্পোনেন্ট এর y ডেরিভেটিভ নিয়ে ও x কম্পোনেন্ট এর x ডেরিভেটিভ নিয়ে সব গুলি যোগ করলেই পাওয়া যেত

সমস্যা 6 আমাদের দেওয়া আছে ভেক্টর ক্ষেত্র A x y z সমান 2 আলফা x x দিকে যোগ বিটা y y দিকে বিয়োগ 3 গামা z z দিকে বলা আছে এই ক্ষেত্রের ডাইভারজেন্স 0 তাহলে আলফা বিটা ও গামার পারস্পরিক সম্পর্ক গণনা করতে হবে তাহলে আগে A এর ডাইভারজেন্স হিসেব করি যা হল x একক ভেক্টর গুন x এর সাপেক্ষ্যে পারশিয়াল যোগ y একক ভেক্টর গুন y এর সাপেক্ষ্যে পারশিয়াল যোগ z একক ভেক্টর গুন z এর সাপেক্ষ্যে পারশিয়াল ডট 2 আলফা x x দিকে যোগ বিটা y y দিকে বিয়োগ 3 গামা z z দিকে এর সমান হল x এর সাপেক্ষ্যে পারশিয়াল নেওয়া শুধু x কম্পোনেন্ট এর তাই আমরা পাই 2 আলফা যোগ বিটা বিয়োগ 3 গামা সমান 0 তাহলে ডাইভারজেন্স যদি শূন্য হয় এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা যেই সম্পর্ক পাই তা হল আলফা বাই 3 যোগ বিটা বাই 6 যোগ গামা বাই 2 সমান 0 সমস্যা 7 এখানে আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে r এর সাপেক্ষ্যে r হল স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে ক্ষেত্র সমান C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r কিউব গুন r ভেক্টর শুধু সম্পর্কের দিক দিয়ে দেখতে গেলে তড়িৎ ক্ষেত্র r এর সাথে C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r স্কয়ার হিসেবে সম্পর্কিত ও সেটি রেডিয়াল দিকে বরাবর কারণ এই r ভেক্টর এর মান হল r আমরা যা জানতে চাই তা হল আমরা যদি একটি খুব ছোট এপসাইলন ব্যাসার্ধের গোলক নিই মুল বিন্দুর চার দিকে তখন এপসাইলন শুন্যের দিকে যাওয়ার লিমিটে এই গোলক দ্বারা ঘিরে রাখা আধান কত হবে

আমরা এখানে গাউসের উপপাদ্য ব্যবহার করব যা বলে E ডট d s সমান Q এনক্লোসড বাই এপসাইলন 0 আর আমরা যা করছি তা হল আমরা মুল বিন্দু নিচ্ছি ও তাকে ঘিরে এই ছোট গোলক টি নিচ্ছি d s হবে রেডিয়াল দিকে তাই আমি লিখতে পারি E ডট d s সমান C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r স্কয়ার গুন r একক ভেক্টর ডট d s যা আসলে 4 পাই r স্কয়ার পুরোটাই রেডিয়াল দিকে আমরা যদি আরো ভাল করে লিখতে চাই আমি লিখব r একক ভেক্টর ডট d ওমেগা r স্কয়ার যা এখানের ছোট একটি এরিয়া এলিমেন্ট এই r একক ভেক্টর তাহলে আমরা পাবো C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r স্কয়ার ও যেহেতু এটি ফাই বা থিটার ওপরে নির্ভর করেনা আমি লিখতে পারি 4 পাই তাই এটি আসলে 4 পাই C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r r স্কয়ার কেটে যাচ্ছে ও এটিই Q এনক্লোসড বাই এপসাইলন 0 এর সমান অর্থাৎ Q এনক্লোসড সমান 4 পাই C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r গুন এপসাইলন 0 r যদি খুব ছোট হয় তা এপসাইলন এর দিকে যায় যা 0 এর দিকে যায় তাই এটি হয় 4 পাই C এপসাইলন 0 এর মানে হল মুল বিন্দু তে আছে একটি বিন্দু আধান কারণ আমরা ব্যাসার্ধ যতই ছোট থেকে ছোটতর নিই তা শুন্যের যতই কাছে চলে যাক তার ভেতরে এই সীমিত আধান 4 পাই C এপসাইলন 0 থাকবেই এর মানে হল মুল বিন্দু তে একটি বিন্দু আধান রয়েছে যার ব্যাপ্তি মুল বিন্দু থেকে 0 সমস্যা 8 আমরা আবার আগের তড়িৎ ক্ষেত্র নিচ্ছি অর্থাৎ E r সমান C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r কিউব গুন r ভেক্টর এবার এর মধ্যে একটি শেল নেওয়া হল যার ব্যাসার্ধ ক্যাপিটাল R অতি ক্ষুদ্র বেধ d r এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে তাই আমরা জানতে চাই লক্ষ্য করো এখানে আমি যেই আয়তনের কথা বলছি তাকে আমি লাল দিয়ে আঁকলাম এখানে দুটি পৃষ্ঠতল আছে তাই মোট ফ্লাক্স হবে ভেতরের পৃষ্ঠের মধ্যে দিয়ে আসা ফ্লাক্স ও বাইরের পৃষ্ঠের মধ্যে দিয়ে আসা ফ্লাক্স ভেতরের পৃষ্ঠ টির এরিয়া ভেক্টর ভেতরের দিকে নির্দেশ করে কারণ এরিয়া ভেক্টর সব সময় আয়তনের বাইরের দিকে নির্দেশ করে অতএব এই এরিয়া ভেক্টর টি ঋণাত্মক r একক ভেক্টরের দিকে হবে বাইরের দিকে আবার আমি এরিয়া ভেক্টর টি লাল দিয়ে দেখালাম যা ধনাত্মক r একক ভেক্টরের দিকে এই হিসেব টি আমি আগের প্রশ্নেই করেছিলাম E ডট d s হিসেব করেছিলাম s অর্থাৎ এরিয়া ভেক্টর কে গোলকের বাইরের দিক ধরে নিয়ে আর উত্তর পেয়েছিলাম 4 পাই C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r

তাহলে এই ভেতরের পৃষ্ঠতলের জন্য যা আমি সবুজ দিয়ে দেখাচ্ছি d s ভেক্টর উল্টো দিকে নির্দেশ করছে তাই ভেতরের পৃষ্ঠের জন্য E ডট d s হবে ঋণাত্মক 4 পাই C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r কারণ তড়িৎ ক্ষেত্রের ভেক্টর টি বাইরের দিকে যাচ্ছে এই নীল দিয়ে দেখানো তীর এর দিকে অথচ d s ভেক্টর ঠিক তার180 ডিগ্রী উল্টো দিকে এদিকে বাইরের পৃষ্ঠতলের জন্য E ডট d s হবে 4 পাই C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r আমি এবার এই r এর জায়গায় ক্যাপিটাল R লিখব কারণ আমরা এবার ব্যাসার্ধ ক্যাপিটাল R এ হিসেব করব আর তারপর দুটি কে যোগ করব এবার মোট ফ্লাক্স সমান হবে এই d R যেহেতু খুবই ছোট আমি লিখতেই পারি e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা R গুন e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা d R এই পর্যন্ত আমরা সঠিক পরিমান লিখেছি এবার আমি গাণিতিক বিস্তার করে লিখছি e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা R গুন 1 বিয়োগ ল্যামডা d R ও তারপর আরো উচ্চতর মাত্রার পদ গুলি থাকবে তাই প্রথম মাত্রার পদের জন্য ফ্লাক্স সমান হবে 4 পাই C e টু দি পাওয়ার ল্যামডা r কেটে গিয়ে পড়ে থাকবে ঋণাত্মক 4 পাই C ল্যামডা e টু দি পাওয়ার ল্যামডা R d R তাহলে এই হল একটি R ব্যাসার্ধ ও d R বেধের শেলের মধ্যে দিয়ে আসা মোট ফ্লাক্স এই আমাদের উত্তর

সমস্যা 9 এই সমস্যায় তড়িৎ ক্ষেত্র E r সমান C e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই r কিউব গুন r ভেক্টর এর জন্য আমরা আধান ঘনত্ব গণনা করতে চাই গাউসের উপপাদ্য ব্যবহার করে আমি এর জন্য সরাসরি ডাইভেরজেন্স সুত্র ব্যবহার করে E এর ডাইভেরজেন্স গণনা করতে পারি কিন্তু আমি তা করব না এই শেল টির দিকে দেখো এর কাছাকাছি আধান ঘনত্ব কত আমরা এর মধ্যে দিয়ে ফ্লাক্স এর হিসেব আগেই করেছি এর মধ্যে দিয়ে চলাচল করা ফ্লাক্স হল ঋণাত্মক 4 পাই C ল্যামডা e টু দি পাওয়ার ল্যামডা r d r আর এরই সমান হবে ঘিরে রাখা আধান বাই এপসাইলন 0 দুদিক থেকেই ডেল্টা r কেটে যাচ্ছে কিন্তু আমরা তা কাটব না ডেল্টা r হিসেবেই ফেরত রেখে দেব আমরা কাটব এই 4 পাই আর অবশেষে পাবো রো r সমান ঋণাত্মক C ল্যামডা e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r বাই এপসাইলন 0 r স্কয়ার এই হল আধান ঘনত্ব যখন r সমান 0 নয় আমি অষ্টম সমস্যার সমাধান করার সময় বলেছিলাম যে সমস্যা নম্বর 7 এ কেন্দ্র বিন্দু তে একটি বিন্দু আধান আছে কারণ আমরা যত কেন্দ্রের কাছে যাই তড়িৎ ক্ষেত্র ততই 1 বাই r স্কয়ার প্রকৃতির হয়ে যায় যেহেতু e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r 1 এর সমান হয়ে যায় আর সেই জন্য একটি অতিরিক্ত আধানের উৎপত্তি হয় যার মান হল 4 পাই C এপসাইলন 0 ও তার আধান ঘনত্ব হয় ডেল্টা r কারণ এটি একটি বিন্দু আধান তাই তড়িৎ ক্ষেত্রের জন্য মোট আধান ঘনত্ব হয় 4 পাই C এপসাইলন 0 ডেল্টা r বিয়োগ C এপসাইলন 0 ল্যমডা বাই r স্কয়ার গুন e টু দি পাওয়ার ঋণাত্মক ল্যামডা r